অ্যানিমেল সেল কালচারের বক্তৃতাক্রমে আবার স্বাগত আমরা ষষ্ঠ সপ্তাহে আছি এবং চতুর্থ লেকচার শুরু করতে চলেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে পঞ্চম সপ্তাহের শেষ লেকচারে আমরা কোথায় থেমেছিলাম এবং আমি তোমাদেরকে সেই বিষয়টি মনে রাখতে বলেছিলাম তার কারণ আমরা আবার মায়োলিনেশন সংক্রান্ত আলোচনায় ফিরে আসব তোমাদের কাছে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল ডিসোসিয়েটিভ কোষগুলো রয়েছে অর্থাৎ তোমাদের কাছে রয়েছে পিরামিডাল কোষ ইন্টার নিউরন অ্যাস্ট্রোগ্লিয়া এবং অলিগোডেন্ড্রোসাইট এখন অ্যাডাল্ট টিস্যুর ক্ষেত্রে কিভাবে তোমরা এই কোষগুলোকে পৃথক করবে সেই বিষয়ে আলোচনা দিয়ে আমরা শুরু করব তাহলে তোমরা এই ধরনের একটা জিনিস পেতে চলেছ এটা হলো একটা টিস্যু খন্ড যা প্রকৃতপক্ষে হিপোক্যাম্পাল নিউরন তাহলে প্রথমে তোমাদেরকে আলাদা আলাদা কোষগুলোকে আইসোলেট করতে হবে এবং এদের সংযোগকে পুনর্গঠিত করতে হবে তাহলে এই পপুলেশনের মধ্যে তোমরা পিরামিডাল কোষ ইন্টার নিউরন অ্যাস্ট্রোগ্লিয়া অলিগোডেন্ড্রোসাইট ইত্যাদি পাচ্ছো সবার প্রথমে তোমরা এই কোষগুলোকে ডিসোসিয়েট করো আমরা ডিসোসিয়েশনের প্রটোকল নিয়ে আগেই আলোচনা করেছি এরপর কোষগুলোর ডিসোসিয়েশন করা হয়ে গেলে তোমরা কিভাবে এই কোষগুলোকে পরস্পরের থেকে পৃথকীকৃত করবে আমরা ষষ্ঠ সপ্তাহের চতুর্থ লেকচার শুরু করেছি আমরা এখন কিভাবে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরন পেতে পারি এবং কিভাবে আমরা একে পৃথকীকৃত করতে পারি সে ব্যাপারে আলোচনা করছি তাহলে আমাকে একবার আবার তালিকাটিকে লিখে নিতে দাও আমাদের কাছে পিরামিডাল নিউরন ইন্টার নিউরন অলিগোডেন্ড্রোসাইট মাইক্রোগ্লিয়া অ্যাস্ট্রোসাইট প্রভৃতি রয়েছে এখন কোষের পৃথকীকরণের সবথেকে সহজ পদ্ধতি হলো ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন এই ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন ব্যাপারটি আসলে কি যখন তোমরা কোষগুলোকে আইসোলেট করেছ বা যখন তোমরা এগুলোকে ডিসোসিয়েট করেছ তখন তোমরা এদের আকারের কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছো উদাহরণ হিসেবে ধরা যাক যখন আমরা পিরামিডাল নিউরনগুলো সম্পর্কে আলোচনা করি ডিসোসিয়েশনের পর এটি এই সবকিছুই হারিয়ে ফেলবে আমরা এখানে অ্যাডাল্টের ব্যাপারে আলোচনা করছি অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে এটি সমস্ত প্রবর্ধকগুলোকে হারিয়ে ফেলবে এবং অনেকটা এই ধরনের দেখতে হবে অন্যদিকে যদি তোমরা একটা ইন্টার নিউরনকে লক্ষ্য করো এগুলো আকারে অপেক্ষাকৃত ছোট হয় অলিগোগুলো আরো ছোট হয় এবং মাইক্রোগ্লিয়াগুলো এত ছোট হয় যে তোমরা দেখতেই পাবে না এরপর তোমাদের কাছে অ্যাস্ট্রোসাইটগুলো রয়েছে এগুলো অনেকটা অলিগোডেন্ড্রোসাইটের মতই হয় এবং উল্লেখযোগ্যভাবে এদের ক্রমবিকাশের প্রক্রিয়াটি কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত হয় সুতরাং এদের প্রয়োজনীয়তাগুলো আলাদা হয় এখন এটি সম্পন্ন করার সবথেকে সহজ উপায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে এইসমস্ত কোষগুলোর আলাদা আলাদা ডেনসিটি রয়েছে এদের ডেনসিটি যা প্রকৃতপক্ষে ভর এবং আয়তনের অনুপাত তার উপর ভিত্তি করে তোমরা এই কোষগুলোকে আলাদা করতে পারো এর জন্য একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম তৈরি করতে হবে এই ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম ব্যাপারটি কি তোমাদের কাছে কিছু নিউট্রাল লিকুইড রয়েছে যা সুক্রোজ হতে পারে বা নতুন কিছু যা বিগত 10 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে যেমন অপ্টি প্রেপ হতে পারে এইধরনের আরো অনেক মলিকিউল রয়েছে সুক্রোজ ব্যবহারের ক্ষেত্রে অসমোলারিটি সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে কিন্তু অপ্টি প্রেপের তুলনায় সুক্রোজ নিয়ে কাজ করা অনেকটাই সহজ তোমরা একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট তৈরি করছ তোমরা এই ভিন্ন ডেনসিটি যুক্ত সলিউশনগুলোকে তৈরি করছ উদাহরন হিসাবে ধরা যাক তোমরা অপ্টি প্রেপের ক্ষেত্রে একে উপযুক্ত বাফার D5 D6 ইত্যাদির সাথে মিশিয়ে ডেনসিটি 1 ডেনসিটি 2 ডেনসিটি 3 ইত্যাদি তৈরি করেছ তাহলে আমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি আমি চারটে ডেনসিটি নিচ্ছি আমি এখানে একটা বিশেষ কারণে সুক্রোজ ব্যবহার করছি না অপ্টি প্রেপ ব্যবহার করছি সুক্রোজ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে এবং আমি সেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে চাইছি না আমি x পরিমাণ অপ্টি প্রেপ নিলাম এবং আমি একটা বাফার ব্যবহার করছি যেখানে এই নিউরণাল কোষগুলো বেঁচে থাকতে পারবে এবং আমি y পরিমাণ বাফার নিচ্ছি এরপর আমি এদেরকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে দিলাম এবং এর ফলে আমি একটা নির্দিষ্ট ডেনসিটি অর্জন করব ধরা যাক আমি ডেনসিটি 1 অর্জন করলাম এর পর আমি এদেরকে অন্য একটি অনুপাতে মেশালাম এবং আমি ডেনসিটি 2 পেলাম আমি ধরে নিচ্ছি যে ডেনসিটি 1 ডেনসিটি 2 এর তুলনায় বেশি হয় এরপর আমরা ডেনসিটি 3 তৈরি করলাম এরপর আমরা আরও একটি ডেনসিটি অর্থাৎ ডেনসিটি 4 বানালাম তাহলে আমরা এইভাবে ডেনসিটি 1 ডেনসিটি 2 ডেনসিটি 3 এবং ডেনসিটি 4 পেলাম এরপর আমি একটা পাইপেট নিলাম এবং এই পাইপেটের মধ্যে আমি সর্বোচ্চ ডেনসিটিটির 1ml নিয়ে স্তর বানালাম এবং এই স্তর বানানোর প্রক্রিয়াটিকে অত্যন্ত ধীরেসুস্থে সম্পন্ন করতে হবে প্রথমে ডেনসিটি 1 থাকবে তোমরা কেন এই ধরনের স্তরবিন্যাস করছো এটা শিখতে আমার অনেক সময় লেগেছিল যখন তোমরা একে পাইপেট করো তখন সাধারণত তোমরা এইভাবে পাইপেটটাকে ধরো এবং তোমরা ফ্লুইডটিকে এই জায়গায় ফেলে দাও কিন্তু ডেনসিটি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এইভাবে করলে চলবে না তোমরা যে পদ্ধতিতে ডেনসিটি গ্রেডিয়েন্ট তৈরি করবে তা অনেকটা এইরকম তোমরা এই পুরো ব্যাপারটাকে একটা নির্দিষ্ট কোনে হেলিয়ে রাখবে এই কোন যত বেশি অ্যাকিউট হবে অর্থাৎ যত ভূমির কাছাকাছি হেলে থাকবে তত ভালো ফলাফল পাওয়া যাবে এর মধ্যে কোনো বিজ্ঞান নেই এটা পুরোপুরি প্রাকটিসের মাধ্যমে অর্জিত হয় অবশ্যই তোমরা একে পুরোপুরি অনুভূমিকভাবে রাখতে পারো না তাতে এর থেকে ফ্লুইড বেরিয়ে যাবে এবং একটা খুব সরু বোর পাইপেট ব্যবহার করে তোমরা এই স্তরগুলোকে খুব সতর্কভাবে তৈরি করবে সুতরাং এটা হলো তোমাদের পাইপেট টিপ তোমরা চাইলে আরেকটু নিচে যেতে পারো এবং এইভাবে ধীরে ধীরে লেয়ার করতে থাকো তাহলে তোমরা এইভাবে প্রথম স্তরটিকে পেলে এবং তোমাদেরকে সবসময় কিন্তু একে হেলিয়ে রাখতে হবে এরপর ধীরে ধীরে তোমরা একে থিতিয়ে যেতে দাও এরপর পরবর্তী স্তরটি যোগ করো তাহলে এটা হলো তোমাদের ডেনসিটি 1 এবং এটা হলো ডেনসিটি 2 এরপর তোমরা এর উপরে ডেনসিটি 3 দেবে এবং এই পুরো ব্যাপারটাকে খুব সতর্কতার সাথে ধীরেসুস্থে করতে হবে এবং ব্যাপারটা একেবারেই সহজ নয় এরপর এর উপরে তোমরা ডেনসিটি 4 দিয়ে দাও তাহলে তোমরা এখানে বিভিন্ন ধরনের ডেনসিটিগুলোকে বিভিন্ন স্তরে সজ্জিত করছো সবথেকে বেশি ডেনসিটি এই জায়গায় রয়েছে এর থেকে কম ডেনসিটিটি এই জায়গায় রয়েছে তার থেকেও কম ডেনসিটিটি এখানে রয়েছে এবং আরো কম ডেনসিটিটি এখানে রয়েছে সুতরাং সবথেকে উপরে সব থেকে পাতলা স্তর রয়েছে এখন এর উপরে এই সমস্ত ডিসোসিয়েটিভ কোষগুলো রয়েছে তোমরা এই বিভিন্ন ধরনের কোষগুলোকে একটা নির্দিষ্ট ব্যাপারে ডিসোসিয়েট করেছ এবং আমি তোমাদেরকে এই লেয়ারগুলো তৈরি করতে বলেছি উদাহরণস্বরূপ লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 প্রভৃতি তোমরা 4 মিলিলিটার বা 6 মিলিমিটারের স্তর তৈরি করতে পারো আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি কারণ এটা কোষের ধরনের ওপর নির্ভর করে যদি তোমরা অগ্ন্যাশয় কোষ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সকে আলাদা করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে অন্য ধরনের স্তরবিন্যাসের প্রয়োজন হবে কিন্তু এক্ষেত্রেও যুক্তি একই থাকবে তোমরা যদি যকৃৎ বা কিডনির কোষগুলোর স্তরবিন্যাস করতে চাও বা কোষগুলোকে পৃথকীকৃত করতে চাও তাহলে তোমাদের ভিন্ন কন্সেন্ট্রেশনের প্রয়োজন হবে কিন্তু ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের যুক্তি সব জায়গায় একই থাকবে আমি যে কারণে নিউরনের বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো এই ধরনের কোষগুলিই হলো এমন কোষ যেগুলোতে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন এখনো পর্যন্ত ব্যবহার করা হয় আগে অন্যান্য ধরনের কোষের জন্যও ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন ব্যবহার করা হতো তাহলে তোমরা ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম তৈরি করলে এই ডেনসিটি গ্রেডিয়েন্ট কলামের উপরে তোমাদের এই ডিসোসিয়েটিভ কোষগুলো রয়েছে তোমরা এগুলোর একটা পাতলা স্তর তৈরি করছো এই কোষগুলোকে তোমরা পৃথকীকৃত করতে চাইছ এবং এক্ষেত্রে বড় আকারের কোষ এবং ছোট আকারের কোষের মিশ্রন রয়েছে এখন আমি কিন্তু তোমাদেরকে এই ডেনসিটিগুলোকে খুজে বার করতে বলব না কারণ প্রায় 50 60 বছর ধরে অর্থাৎ যখন এই পদ্ধতিটি বাজারে থিওরি হিসেবে প্রচলিত ছিল তখন থেকে লোকেদের কোষগুলোর ডেনসিটি সম্পর্কে যথেষ্ট ভাল ধারনা ছিল এরপর তোমরা ঢাকনাটাকে সিল করে দাও এবং একটা সেন্ট্রিফিউজের মধ্যে একে ঘোরাও সেন্ট্রিফিউজে ঘোরানোর ফলে কি ঘটবে এবং এক্ষেত্রে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কারণ সব থেকে উপরের স্তরটি অত্যন্ত সরু ব্যান্ড হিসেবে থাকে কিছু লোক অপেক্ষাকৃত পুরু ব্যান্ডের পরামর্শ দেয় কিন্তু বহু বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি যে এটা সঠিকভাবে কাজ করে না তাহলে এখন সেন্ট্রিফিউজে ঘোরাবার ফলে কি ঘটে কোষের ডেনসিটির উপর নির্ভর করে কোষগুলো বিভিন্ন ডেনসিটি জোনগুলোতে থিতিয়ে পড়তে থাকে তাহলে ধরা যাক আমাদের কাছে d1 d2 d3 d4 d5 d6 d7 এই ধরনের একটা ডেনসিটি কলাম রয়েছে এখন বিভিন্ন ডেনসিটিবিশিষ্ট কোষগুলো যেখানে যেখানে নিজেদের সাথে মেলানো ডেনসিটিগুলোকে পাবে সেই জায়গায় থিতিয়ে পড়বে অন্যভাবে বলতে গেলে যদি তোমরা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে সক্ষম হও তাহলে আকার এবং আয়তন অনুযায়ী তোমরা কোষগুলোকে পৃথকীকৃত করতে পারবে এটা হলো সবথেকে সহজ এবং সুলভ পদ্ধতি কিন্তু এর জন্য প্রটোকলের অনেক অপটিমাইজেশনের দরকার পড়ে কিন্তু মূলত ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের ক্ষেত্রে এটাই হলো বেসিক ফান্ডামেন্টাল এখন এর একটা প্র্যাকটিকাল দিকও রয়েছে যা সম্পর্কে আমরা এখনো আলোচনা করিনি তাহলে আমরা এখন কোষগুলোকে আলাদা করে নিয়েছি কোষগুলোকে আলাদা করার পর তোমাদেরকে এগুলোকে বের করে আনতে হবে তাহলে তোমরা হয়তো এই জায়গায় একটা ব্যান্ড গঠিত হতে দেখতে পাবে এখন এই ব্যান্ডকে বের করা সহজ কাজ নয় তাহলে আমরা তিনটে বিভিন্ন জোনে তিনটে বিভিন্ন ব্যান্ড দেখতে পাবো এজন্য আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে ব্যবহৃত হ্যামিল্টন সিরিঞ্জের মত একটা জিনিস লাগবে এটা হ্যামিল্টন নয় কিন্তু ঐ ধরনের একটা জিনিস যার মাধ্যমে তোমরা আলাদা একটা টেস্ট টিউবে এই ব্যান্ডগুলোকে বের করে আনবে তাহলে এটা হলো তোমাদের প্রথম ব্যান্ড এটা দ্বিতীয় ব্যান্ড এটা হলো তৃতীয় ব্যান্ড এখন যখন তোমরা প্রথমবার এটা করছ তখন কোনটা কোন কোষ সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণা থাকে না এরপর তোমাদের এই কোষগুলোকে চিহ্নিত করতে হবে তোমরা দুটো পদ্ধতির মাধ্যমে এই চিহ্নিতকরণ সম্পাদন করতে পারো ইমিউনো সাইটো কেমিক্যালি হলো একটি পদ্ধতি এবং এক্ষেত্রে কোষগুলোর মর্ফলজি পর্যবেক্ষণ করার জন্য একটা নির্দিষ্ট সময় ধরে তোমাদেরকে কোষগুলোর বৃদ্ধি ঘটাতে হবে এর উপর নির্ভর করে কোন ব্যান্ড কোন ধরনের কোষকে বোঝাচ্ছে তা তোমরা বুঝতে সক্ষম হবে সুতরাং এগুলো হলো সেই সমস্ত পদ্ধতি যেগুলো বহু বছর ধরে ব্যবহৃত হয়েছে আমি হিপোক্যাম্পাস নিউরনের আলোচনায় ফিরে আসবো আমি আবার এই স্পাইনাল কর্ড নিউরনের আলোচনায় ফিরে আসবো যেখানে তোমাদেরকে অলিগোডেন্ড্রোসাইটগুলোকে এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোষগুলোকে পৃথকীকৃত করতে হবে তাহলে আমি এখানে কি হাইলাইট করতে চেষ্টা করছি এগুলো হলো বেসিক পদ্ধতি এবং ডিফাইন্ড সিস্টেম গঠন করার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদেরকে এর পরবর্তী পদ্ধতিগুলোতে দক্ষতা অর্জন করতে হবে আগে এই নির্দিষ্ট পদ্ধতির ক্ষেত্রে এমব্রায়োনিক নিউরনের জন্য এই ধরনের আরো একটা জিনিস ছিল যাকে নাইকোডেঞ্জ বলা হয় তোমরা একে এখন আর খুঁজে পাবে না কারণ তারা এই প্রোডাক্টটি তৈরি করা বন্ধ করে দিয়েছে এটি অনেকটা অপ্টি প্রেপের মত তোমরা সুক্রোজ ব্যবহার করতে পারো এখন প্রতিটি কোষে কিছু পরিমাণ অসমোলারিটি থাকে এবং সুক্রোজের ক্ষেত্রে সমস্যা হলো সুক্রোজ কোষগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ভেঙ্গে ফেলে কারণ সুক্রোজ অনেক ক্ষেত্রে অসমোটিক অসাম্যের সৃষ্টি করে কিন্তু যদি তোমরা খুবই সতর্কভাবে কাজ করো তাহলে তোমরা এটা অর্জন করতে পারো কিন্তু যতক্ষণ না তোমরা এই পদ্ধতিতে দক্ষ হয়ে উঠতে পারছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এটা ব্যবহার করার পরামর্শ দেব না আমি বরং তোমাদেরকে অপ্টি প্রেপ বা নাইকোডেঞ্জ ব্যবহার করার পরামর্শ দেব তবে নাইকোডেঞ্জ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা তৈরি হওয়া এখন বন্ধ হয়ে গেছে যদি আমি সঠিকভাবে মনে রেখে থাকি তাহলে প্রায় 17 বছর আগে এইসব গ্রুপগুলো নাইকোডেঞ্জ তৈরি করত এছাড়াও আরও একটি উপায়ে তোমরা এই কাজটা করতে পারো সেই সম্পর্কে অর্থাৎ কিভাবে তোমরা কোষগুলোকে আলাদা করবে সেই ব্যাপারে আমি পরের ক্লাসে আলোচনা করব তাহলে এখন অপ্টি প্রেপ ব্যবহারের মাধ্যমে কি অর্জন করা সম্ভব হয়েছে তাহলে এই সমস্ত লিটারেচারগুলো আমি তোমাদের দিয়ে দেব তোমরা অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনগুলোকে পৃথকীকৃত করতে পারো এখন আগের সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা মনে করে দেখো এবং আমি তোমাদের বলেছিলাম যে আমরা আবার অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরোন নিয়ে আলোচনায় ফিরে আসবো এবং এই জায়গায় আমরা গ্রেগরি ব্রিউয়ারের কাজ সম্পর্কে আলোচনা করব ব্রিউয়ার অ্যাডাল্ট স্পাইনাল কর্ড নিউরনগুলো নিয়ে কাজ করেছিল আমরা জেমস জে হিকম্যান এবং তার দলের কাজ উল্লেখ করব যারা এই সমস্ত পদ্ধতিগুলোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল তার আগে একটা খুব ভালো পেপার রয়েছে এই পেপারটা অনেক আগেকার প্রায় 1982 বা 83 র এখানে এমব্রায়োনিক মোটর নিউরনগুলোকে আলাদা করা হয়েছিল আমি এই ব্যাপারে এখনো আলোচনা করিনি কিন্তু আমরা শীঘ্রই অর্থাৎ পরে ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব এমব্রায়োনিক মোটর নিউরনের পৃথকীকরণ সংক্রান্ত এই পেপারের একটা কপি যদি আমি পাই তাহলে তা আমি তোমাদের পাঠিয়ে দেব কারণ এটা খুব পুরনো পেপার যেখানে এই সমস্ত ডেনসিটি গ্রেডিয়েন্ড সেন্ট্রিফিউগেশনগুলো ব্যবহৃত হয়েছিল সুতরাং এই ভাবেই নিউরণাল কোষের ক্ষেত্রে কোষগুলির পৃথকীকরণের ক্ষেত্রটির অগ্রগতি ঘটেছে আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা কোষ পৃথকীকরণের বেশ কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব